নমস্কার NPTEL দ্বারা প্রস্তুত ডিজাইন থিঙ্কিং কোর্সটিতে আপনাকে স্বাগত আমার নাম বালা রামাদুরাই এবং আমি একজন প্রফেসর ও উপদেষ্টা আমার সাথে আরও একজন প্রশিক্ষক প্রফেসর অশ্বিন মহালিঙ্গম এই কোর্সটি পড়াবেন সর্বোপরি ডিজাইন থিঙ্কিং কি এক মিনিট সময় নিয়ে অনুমান করুন স্ক্রিনে উপস্থিত ব্যক্তিটি কে না আমি না স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে তিনি ঠিক আছে যদি চান ভিডিও টিকে আপনি থামাতেও পারেন এই ব্যক্তি হলেন পোলিশ জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস ইউরোপ মহাদেশের ইনি মুখ্যত নিজের এই যোগদানের জন্য বিখ্যাত হয়েছিলেন যে ইনি প্রমাণ করেছিলেন পৃথিবী ব্রম্ভান্ডের কেন্দ্রে অবস্থিত নয় যেমনটা মধ্যযুগের ইউরোপে বিশ্বাস করা হতো বরং সূর্য ব্রম্ভান্ডের কেন্দ্র অবস্থিত যাকে আমরা সৌরমন্ডল বলে জানি কিন্তু ডিজাইন থিঙ্কিংএ আমরা ঠিক বিপরীত করবো যা কোপার্নিকাস তাঁর সারা জীবনে করেছিলেন আমরা কেন্দ্র কে পুনরায় নিজেদের কাছে আনতে চলেছি এবং এটিকে আমরা কখনো কখনো মানব কেন্দ্রিক ডিজাইন বলে থাকি সুতরাং আমরা মনুষ্য কে দিয়েই শুরু করি এখান থেকেই ভাবতে শুরু করি যে আমরা এই ব্যক্তির সাহায্য কিভাবে করতে পারি প্রথমে ডিজাইন থিঙ্কিং এর ইতিহাস সম্পর্কে আলোচনা করা যাক অধ্যায়ন এর বিষয়রূপে এর সূচনা হয়েছিল প্রায় ষাটের দশকে ideocom এর দ্বারা এটি প্রসিদ্ধি লাভ করে এবং পরবর্তীতে অনেকেই এর সাথে যুক্ত হন তো আমরা এর উপাদান সমূহ কে ব্যবহার করবো আমি কিছু প্রাসঙ্গিকের বিষয়ের পরামর্শ দিয়েছি সাথেই কিছু প্রাসঙ্গিক বিষয়বস্তু দিয়েছি আরও আমি কিছু ভিডিও ব্যবহার করেছি আপনি তা এই কোর্স চলাকালীন যে কোনো সময় দেখতে পারেন আমরা IDEO এর কিছু বিষয়বস্তু ব্যবহার করবো কিছু প্রাসঙ্গিক উপাদান ব্যবহার করবো তালিকা থেকে এই থিঙ্কিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ্য যে সর্বদাই কেন্দ্রে থাকবে আমরা যাই করিনা কেন এই কোর্সের অংশ হিসেবে আমার দুটি উদ্দেশ্য আছে খুবই প্রাথমিক উদ্দেশ্যসমূহ কারণ এটি একটি প্রারম্ভিক কোর্স আমরা আশা করতে পারিনা যে আপনি আগে থেকেই কিছু জেনে থাকবেন প্রথম উদ্দেশ্য হলো এই ডিজাইন থিঙ্কিং প্রক্রিয়ার অন্তর্গত সমস্ত রূপ এবং ধাপসমূহ কে মনে রাখতে সক্ষম হবেন অবশ্যই এটি একটি চিন্তন প্রক্রিয়া যাতে আপনি পর্যায়ক্রমে ও ধাপে ধাপে চিন্তা করতে সক্ষম হন দ্বিতীয় উদ্দেশ্য হলো যদি আমি সমস্ত রূপ ও ধাপগুলোকে মিশিয়ে দি তাহলে আপনি সক্ষম হবেন তার থেকে খুঁজে বের করতে এবং বলতে যে এটি প্রথম পর্যায় এটি দ্বিতীয় পর্যায় এবং আরও কিছু যা আছে আমরা খুশি হব যদি আপনি এই কোর্সের অন্তর্গত বিভিন্ন টেস্টে ও ক্লাসে এগুলি প্রদর্শিত করতে পারেন এটাই হলো ডিজাইন থিঙ্কিং আপনার জন্যসুতরাং এইভাবেই সচেতনতা তৈরি করা হয় ঠিক আছে আমি কোর্সটি শুরু করার পূর্বে এর প্রেক্ষাপট গঠন করতে চাই কিছু প্রাথমিক বিষয় নিয়ে যা আমি এই কোর্সের অন্তর্গত পড়াতে চাইসেটা হলো যখন কোনো ধারণার চিন্তা হিসেবে বা কোনো কিছু লিখিত হিসেবে বাস্তবায়িত হয়না উপরন্তু যার বাস্তবায়ন হয় কোনো পন্য বা পরিষেবার দিকে একটি পন্য যা কেউ ব্যবহার করেছে এবং তা প্রয়োজনীয় মনে করেছে অথবা কোন পরিষেবা যা স্পর্শযোগ্য নয়কিন্তু আমার কোর্সটির মতন উদাহরণ স্বরূপ পরিষেবা কে ধরা যাক কারণ এক্ষেত্রে এটি কোনো পন্য নয় যাকে স্পর্শ বা অনুভব করা যায় সাধারণত একটি পণ্যের সংজ্ঞা খুবই অস্পষ্ট কিন্তু আমি মনে করি এটি এমন কিছু যাকে ধরা যায় স্পর্শ এবং অনুভব করা যায় পন্য ও পরিষেবা দুটোই কাউকে প্রদান করা হয় সুতরাং যদি আপনার ধারণা দুটির মধ্যে একটিকে চালিত করে তাহলে তা হবে বাস্তবায়ন প্রক্রিয়া কারণ এটি একটি পন্য বা পরিষেবা হয়ে ওঠে তাহলে এই হলো প্রাথমিক বিষয় এটা ভিত্তি যার উপর আমরা নির্মাণ করে থাকি কিন্তু আমরা এই বিষয় এখানে কিছু আলোচনা করবোনা এখন আমি এই ডিজাইন থিঙ্কিং প্রক্রিয়াকে চারটে ভাগে ভাগ করবো যেমনটা আমি আগেও বলেছিমন্তব্য করেছি আমরা মানুষ্ কে দিয়ে শুরু করবো যাতে মানুষ বোঝে যে প্রথম ধাপে মানুষই হলো অপরিহার্য অংশ এবং কিভাবে আমরা অনুসন্ধান করি অপর ব্যক্তির অন্তরে কি চলছে আমার মধ্যে নয় কিন্তু অন্য কোনো ব্যক্তির অন্তরকে বোঝা অনুভূতির সাথে একাত্ম হওয়ার প্রক্রিয়া দ্বারা সেটা কি তা আমরা পরবর্তী সময় এই কোর্সে পড়বো একবার যদি আপনি জেনে যান যে মানুষ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি অনুসন্ধান করেনখুঁজে বের করতে পারেন তার অনুভূতির সাথে একাত্ম হন আপনি অনুভব করেন আপনি বুঝতে পারেন সবটা তাহলে এখানেই থেমে যাবেন না এর আরও গভীরে যাবেন ও জানার চেষ্টা করবেন কেন সেই ব্যক্তি এই ধরণের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন আমি কি এর কারণ অনুসন্ধান করতে পারি যে এমনটা কেন ঘটছে ওই ব্যক্তির এমন অনুভবের পিছনে অভ্যন্তরীণ কারণ কি এর জন্য আমাদের সমস্যা বিশ্লেষনের পদক্ষেপ গ্রহণ করব আমরা অনুসন্ধান করবো যে সমস্যা কোন স্তরে আছেতার বিশ্লেষণ করবো এবং সম্পূর্ণ ভাবে খুঁজে বের করবো তাহলে বিশ্লেষণ পর্যায়ে আমরা অনুসন্ধান করি যে অভ্যন্তরে কি চলছে গ্রাহক এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কেন যাচ্ছেন এরপর আমরা তৃতীয় পর্যায় আসবো যেটা হলো আমরা খুঁজে নিয়েছি সেই সমস্যা টিকে যার সমাধান করতে হবে আমাদের ঠিক করতে হবে উপশমের উপায় ভাবতে হবে কমাতে হবে পরিস্থিতি যাইহোক না কেন সমস্যা লঘু করিয়ে কোনো নতুন কিছুর সৃষ্টি করতে হবে হতে পারে সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি করতে হবার নতুবা পুরানো বস্তুকে নতুন সংযোজনের মাধ্যমে প্রস্তুত করতে হবে যাতে করে আমরা সমস্যার সমাধান পেয়ে যাই সর্বশেষ এবং আমার মতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই সবগুলোকে একত্র করা একে অপরের সাথে সংযুক্ত করা এবং একটি নতুন প্রত্যয় বা ধারণা গঠন করা শুধুমাত্র প্রত্যয় বা ধারণা থাকাই যথেষ্ট নয় সেটাকে নিজের মধ্যে না রেখে অন্য একজনকে দিতে হবার এবং পরীক্ষা করতে হবে আপনি সেই ব্যক্তিকেও দিতে পারেন প্রত্যয় টি পরীক্ষা করার জন্য যার অনুভূতির সাথে একাত্ম হয়েছিলেন তার সমস্যা টি বোঝার জন্য আপনি অনুসন্ধান করে দেখতে পারেন যে এই প্রত্যয় দ্বারা তারা উপকৃত হয়েছেন নাকি সমস্যা আরও বেড়ে গেছে সুতরাং এটি হলো একটি সাধারন কার্যপ্রনালী যেখানে 4 টি পদক্ষেপ আছেতা হলো মানুষ্য কে কেন্দ্র করে শুরু করা তারপর সমস্যা চিহ্নিত করা সমাধান বের করা এবং একটি প্রত্যয় বা ধারণা গঠন করা এর জন্য আপনাকে অন্যের অনুভূতির সাথে একাত্ম হতে হবে বিশ্লেষণ করতে হবে সৃষ্টি করতে হবে এবং তারপর পরীক্ষা করে দেখতে হবে আপনি নিজেই বানিয়ে পরীক্ষা করে দেখতে পারেন তো এটাই হলো ডিজাইন থিঙ্কিং এর প্রাথমিক ধারণা